চলো আমরা স্টেট স্পেস সার্চ করতে থাকি আমি একটু সংক্ষিপ্ত করে আগের জিনিস গুলি বলে নি তার পরে আমরা সেখান থেকে আগে এগোবো সুতরাং স্টেট স্পেস হল একটি স্থান যেটি অনেক গুলি স্থিতি দিয়ে তৈরী যেখানে প্রত্যেকটি স্থিতি একটি নির্দিষ্ট পরিস্থিতি কে উপস্থাপিত করে এবং এই স্থিতি গুলি আমরা যে ধাপ গুলি করতে পারি যে সিদ্ধান্ত গুলি নিতে পারি তা দিয়ে একত্রে সংযুক্ত সুতরাং তুমি যদি একটি প্রদত্ত স্থিতিতে থাকো এবং আমরা মুভ জেন ফাংশন নামে এই ফাংশন টিকে আগে বর্ণনা করেছি যেটি n কে নেয় আমরা স্টেট স্পেস এ n টিকে একটি নোড এর জন্য ব্যবহার রব সুতরাং পরোক্ষভাবে স্টেট স্পেস হল একটি গ্রাফ আমি পরোক্ষভাবে বলছি কারণ এটি আমাদের কাছে উপলব্ধ নেই এটি এরকম নয় যে গ্রাফটি আমাদের কে দেওয়া হয়েছে এবং আমাকে গ্রাফটি তে একটি পাথ খুঁজে বার করতে হবে এবং আমাদের কে একটি শুরুর স্থিতি দেওয়া হয়েছে এবং একটি লক্ষ্য স্থিতি বা লক্ষ্য স্থিতির একটি বর্ণনা দেওয়া হয়েছে সুতরাং উদাহরনস্বরুপ রিভার ক্রসিং সমস্যা গুলিতে আমাদের কী একটি লক্ষ্য স্থিতি দেওয়া হয়েছিল যে সবাইকে নদীর অন্য পারে থাকতে হবে কিন্তু কুইন্স এর মত কোনো কিছু তে যেখানে আমাদের একটি লক্ষ্য স্থিতির একটি বর্ণনা দেওয়া আছে যেটি বলে যে কুইন গুলিকে এমন ভাবে রাখো যাতে এক কুইন অন্য কুইন কে আক্রমণ না করে দুটি ক্ষেত্রেই আমাদেরকে লক্ষ্য স্থিতির একটি ধারণা দেওয়া হয়েছে এবং এর পরে সার্চ অ্যালগরিদম স্টেট স্পেস কে কাজে লাগায় এবং এটি কিভাবে স্টেট স্পেস কে খোঁজে এটি মুভ জেন ফাংশন প্রয়োগ করে যা হল একটি নিকটবর্তী ফাংশন যেটি তোমাকে প্রত্যেকটি স্থিতির একটি নিকটবর্তী স্থিতি দেয় এবং তার পরে তুমি নিকটবর্তী স্থিতি গুলির একটি কে নিরীক্ষণ কর এবং দেখো যে তুমি যেটিকে লক্ষ্য স্থিতি বলে ভেবেছিলে সেটি সেই স্থিতি কি না এবং যদি তা না হয় তাহলে তুমি আরো স্থিতি উত্পন্ন কর সুতরাং এই স্টেট স্পেস সার্চ একটি সার্চ ট্রি উত্পন্ন করে স্টেট স্পেস হল একটি গ্রাফ যা অন্তত পরোক্ষভাবে উপস্থিত আছে যদিও এটি আমাদের সাথে নেই এবং স্টেট স্পেস সার্চ একটি সার্চ ট্রি উত্পন্ন করে স্টেট স্পেস সার্চ একটি সার্চ ট্রি উত্পন্ন করে এবং আমরা দেখেছি যে এই সার্চ ট্রি টি প্রভেদ করে সুতরাং আমরা একটি সার্চ নোড দিয়ে শুরু করি এর পরে আমরা ট্রি টি খুঁজতে নিচের দিকে নামি এটি আমরা আগে দেখেছি সুতরাং অবশ্যই প্রত্যেকটি ট্রি এর দু প্রকারের নোড আছে এক প্রকারের নোড হল যাকে আমরা ওপেন বলে থাকি ওপেন হল কত গুলি পাতার সেট আসলে পাতার সেটকেই আমরা ওপেন বলে থাকি এবং অভ্যন্তরীণ নোড গুলিকে আমরা ক্লোস বলে থাকি সার্চ এর সীমান্তে ওপেন পাতাগুলি হল পাতার সেট অর্থাৎ এগুলি হল সেই ক্যানডিডেট নোড গুলি যেগুলি তোমরা উত্পন্ন করেছ কিন্তু নিরীক্ষণ কর নি অর্থাৎ আমরা সার্চ সীমান্তের কথা ভাবতে পারি এবং অভ্যন্তরীণ নোড গুলি হল অতীতে দেখা নোড গুলির মেমরি সুতরাং আমি এটিকে শুধু মাত্র দেখা নোড বলব আমরা এই বলে শুরু করেছিলাম যে ওপেন এবং ক্লোস হল সেট কিন্তু যেহেতু তুমি এটি কিছু অ্যালগরিদম ব্যবহার করে বাস্তবায়িত করতে চাও আমরা এটিকে মূলত তালিকা বলে অভিহিত করব এবং আমরা আজকে যা দেখব যে তালিকা প্রতীক বা তালিকা কাঠামো বাধ্যতামূলক ভাবে মূল কাঠামো নয় আমরা এ বিষয়ে পরে ফিরে আসব কিন্তু মূলত সার্চ স্পেস হল এই দুটি যাকে আমরা সেট বা তালিকা যাই বলি না কেন তার দ্বারা শ্রেণীবদ্ধ মূলত ওপেন এবং ক্লোস এবং শুধু সেই অ্যালগরিদম এর সংক্ষিপ্তবৃত্তি কর যা আমরা নিষ্কাশিত করেছি আমরা স্থিতি গুলিকে সঞ্চয় করা থেকে স্থিতির জোড়া তে এগিয়ে এসেছি এবং এই জোড়া একটি প্রদত্ত স্থিতি এবং একটি পূর্ব স্থিতি দিয়ে তৈরী পূর্ব স্থিতি হল সেই স্থিতি মূলত যা থেকে প্রদত্ত স্থিতিটি উত্পন্ন হয় সুতরাং আমাদের কাছে এই নোড স্পেস টি আছে আমরা বলেছি যে ওপেন শুরুতে এই স্টার্ট টি পায় কমা শূন্য আমি আজকে শুধু রূপরেখাটি আঁকব এবং দেখব যে ওপেন টি ফাঁকা আছে কিনা যদি এটা ফাঁকা থাকে তাহলে এটি বিফলতা হবে এটি যখন ফাঁকা হবে এটি ফাইনাইট স্টেট স্পেস এর এর জন্যই হবে যেখানে তুমি হয়ত সব স্থিতিই নিরীক্ষণ করে ফেলবে এবং কোনো টিই লক্ষ্য স্থিতিতে ঘটে না যে ক্ষেত্রে এটা ফাঁকা থাকবে এর পরে তুমি বলতে পারো যে লক্ষ্য স্থিতি খুঁজে পাওয়া যায় নি উদাহরণস্বরূপ আট পাজেল এ আমি নির্দিষ্ট করে বলেছিলাম যে স্টেট স্পেস আসলে দুটি স্থিতির সেট এর বিভাজন যেগুলি একে অপরের সাথে সংযুক্ত একটি সেট থেকে আরেকটি সেট এ পৌঁছান যায় না যদি তুমি একটি স্থিতি দাও আর বলো যে এটি একটি সেট এ আছে আর অন্য সেট এ লক্ষ্য স্থিতিটি আছে তাহলে সেটিতে পৌঁছানো যাবে না এবং তুমি অবশেষে সব সঞ্চয় করবে বা শুরুর স্থিতি থেকে পৌঁছানো সব নোড গুলিকে নিরীক্ষণ করে ফেলবে এবং বলবে যে আমরা এই সমস্যাটির সমাধান করতে পারব না যদি ফাঁকা থাকে তাহলে তুমি ব্যর্থ এটি শেষের দিকে ঘটবে আমরা এখানে এটি করব না অন্যথা আমরা ওপেন এর head হিসাবে নোড এর জোড়া টিকে পাব আমি এখানে বিশদ দেব না আমরা আমাদের আগের ক্লাস এ এটি একটু করেছি নতুবা তোমরা বইতে দেখতে পারো এই নোড এর জোড়া থেকে আমরা একটি নোডকে বার করে নেব যাকে আমরা n বলছি যেটি নোড এর জোড়ার প্রথম উপাদান এবং আমরা গোল টেস্ট ফাংশন প্রয়োগ করছি মনে রেখো গোল টেস্ট ফাংশন একটি নোড নেয় এবং বলে যে এটি একটি গোল নোড কিনা কোনভাবে তুমি গোল টেস্ট টিকে কার্য কারী করছ সুতরাং মুভ জেন n এবং লক্ষ্য টেস্ট n এগুলি হল দুটি ডোমেইন ফাংশন অর্থাৎ আমাদের কাছে বাকি সার্চ অ্যালগরিদম আছে এবং যা আমরা লিখছি সেটি ডোমেইন স্বতন্ত্র যতক্ষণ অবধি সংক্ষিপ্তসার মুভ জেন ফাংশন এবং গোল টেস্ট ফাংশন প্রদান করছে তুমি মূলত সব ডোমেইন এর সমস্যা গুলি সমাধান করার জন্য এই অ্যালগরিদম টি ব্যবহার করতে পারো তুমি লক্ষ্য টেস্ট টি করছ যদি এটি হ্যাঁ হয় তাহলে তুমি পাথ টিকে পুনর্গঠন করছ যদি এটি না হয় তাহলে তুমি মুভ জেন n প্রয়োগ করছ এবং তুমি কিছু সফলতা পাচ্ছ তুমি এই নিকটবর্তী নোড n টি পাচ্ছ এবং তুমি এটিতে কিছু পরিস্রাবন করছ তুমি যে জিনিস গুলি আগে দেখেছ সে গুলি সরিয়ে দিচ্ছ সুতরাং আমি শুধু বলব যে রিমুভ সিন সেখানে কিছু ফাংশন আছে যেটি এর আউটপুট টি নেবে এবং সেই জিনিস গুলো পরিশ্রুত করবে যেগুলি মূলত ইতিমধ্যেই ওপেন এ বা ক্লোস্ড এ আছে আমরা একই নোড আবার উত্পন্ন করতে চাইছি না কারণ যদি এটি ক্লোস্ড এ থাকে তাহলে আমরা এটিকে দেখেছি এবং যদি এটিকে আবার নিরীক্ষণ করা হয় তাহলে আমরা সম্ভবত লুপ এ চলে যাব যদি এটি ওপেন থাকে তাহলে আমরা এটিকে কখনো না কখনো দেখব কারণ যদি এটি ওপেন এ থাকে তাহলে ওপেন এ এটার দুটি প্রতিরূপ রাখার কোনো অর্থ হয় না সুতরাং এই মুভ জেন মূলত ওপেন থেকে ধাপ গুলিকে সরায় এবং n এর অনুগামীদের ক্লোস করে এবং এর পর জোড়া বানানোর একটি ফাংশন আছে এই পরিস্রাবনের পরে যা থাকে আমরা সেগুলির জোড়া বানাই এই জোড়া গুলি কি আমরা এই n নোডটিকে এর মধ্যে থাকা প্রত্যেকটি নোড এর পূর্ব নোড হিসাবে নি এই নোড গুলি গুলিকে ওপেন এর শিরের সাথে জুড়ে দাও তাহলে সেটি একটি স্ট্যাক এর মত আচরণ করবে কারণ সেগুলি কেই প্রথমে নিরীক্ষণ করা হবে এবং যখন এটি একটি স্ট্যাক হয় আমরা দেখেছি যে এটি প্রথম গভীরতার মত আচরণ করে এবং যখন এটি একটি কিউ হয় তখন প্রথম প্রস্থের মত আচরণ করে প্রথম গভীরতা এবং প্রথম প্রস্থ হওয়ার বৈশিষ্ট্য কী প্রথম গভীরতা মূলত সার্চ ট্রি তে নিবিষ্ট হয় এবং প্রথম প্রস্থ অনেক বেশী সচেতন এটি এগুলির মধ্যেকার খন্ডের সেট এগুলি হল এই দুটির দুটি বৈশিষ্ট্য তুমি বলতে পারো যে প্রথম গভীরতা বলতে গেলে সেখানে যায় যেখানে এর নোড গুলি একে নিয়ে যায় এবং প্রথম প্রস্থ মূলত স্টার্ট স্পেস এর নিকটে থাকে এর পরে আমরা এই অ্যালগরিদম দুটির ধর্ম গুলিকে দেখব সুতরাং আমরা ধর্ম গুলিকে দুটি বৈশিষ্ট্যের নিরিখে তুলনা করব একটি হল সময়ের জটিলতা এখন সময় দু জনের জন্যই খারাপ খারাপ বলতে আমরা সব থেকে খারাপ কেসের পরিস্থিতি বা মাঝারি কেসের পরিস্থিতিকে বোঝাই সব থেকে শ্রেষ্ঠ কেস এ তারা লক্ষ্য টিকে পাবে উদাহরনস্বরুপ ডেপথ ফার্স্ট সার্চ নিজে এই শাখায় লক্ষ্য স্থিতি খুঁজে বার করে যে ক্ষেত্রে এটি নিজেকে রৈখিক সময়ে পাবে প্রস্থ প্রথম লক্ষ্য স্থিতিকে এখানেই কোথাও খুঁজে পায় যেটি শুরুর স্থিতির খুব নিকটে এবং এটি সেটিকে খুব দ্রুত খুঁজে পাবে মূলত এটিই হল শ্রেষ্ঠ কেস মাঝারি কেসে এবং খারাপ কেসে এই সময়ের জটিলতা দুজনের ক্ষেত্রেই হল ক্রম bd যেখানে b হল শাখা গুণক এবং d হল একটি গভীরতা যেখানে মূলত লক্ষ্যটি ঘটে আমরা দেখলাম যে এখানে সামান্য কিছু ভিন্নতা আছে ব্রেথ ফার্স্ট সার্চ সময়ের জটিলতা কে ডেপথ ফার্স্ট সার্চ এর থেকে সামান্য সরিয়ে দিয়েছে কিন্তু মূলত সামান্যই সরিয়েছে এই বিষয়টি আমরা আজকে আরেকটু পরে শুরু করব আমরা সময়ের জটিলতা দেখলাম আমরা সম্পূর্ণতা দেখলাম এবং এটি বলতে তোমরা বোঝাও যে এটি কী লক্ষ্য স্থিতি কে খুঁজবে নাকি লক্ষ্য স্থিতি অবধি পৌঁছানোর যদি কোনো পাথ থেকে থাকে তাহলে সেটিকে খুঁজবে এবং প্রস্থ প্রথম এর কেসে উত্তরটি অদ্ব্যর্থকভাবে হ্যাঁ হবে এবং গভীরতা প্রথম এর কেসে এটি নিশ্চিতভাবে সসীম স্টেট স্পেস এর জন্য লক্ষ্য স্থিতিকে খুঁজে দেবে কিন্তু অসীম স্টেট স্পেস এর জন্য নয় কারণ অসীম স্টেট স্পেস গুলিতে তারা কোনো অসীম লুপ বা অসীম শাখা তে চলে যেতে পারে আমরা ধরে নেব যে আমরা সসীম স্টেট স্পেস এ কাজ করছি এবং এটির উত্তর হ্যাঁ দেব কিন্তু মনে রেখো যে এটি শুধুমাত্র সসীম স্টেট স্পেস এর জন্য এর পরে আমরা আরো দুটি ধর্ম দেখলাম একটি হল স্পেস জটিলতা এবং আমরা দেখলাম যে গভীরতা প্রথম এর জন্য স্পেস খুব ভালো কারণ এটি নীচে নামার সাথে সাথে শুধুমাত্র কনসেন্ট নাম্বার এর নোড গুলিকে যুক্ত করে কারণ যদি শাখা গুণক b হয় এটি নিচে নামে এটি b নোড গুলিকে যুক্ত করবে সেগুলির একটি কে নিরীক্ষণ করবে আবার b নোড নোড যুক্ত করবে সেগুলির একটি কে নিরীক্ষণ করবে এবং এভাবে চলবে b নোড গুলি যুক্ত করে যার অর্থ হল আবশ্যক স্পেস টি রৈখিক ভাবে যায় অন্য দিকে ব্রেথ ফার্স্ট সার্চ টি প্রথমে সম্পূর্ণ লুপ টিকে নিরীক্ষণ করবে এবং ততক্ষণের সব নোড গুলিকে উত্পন্ন করবে সুতরাং এটি b গুণ প্রস্থ যা থাকবে তাই হবে অতএব এটি যত গভীরে যাবে b দ্বারা গুণ হতে থাকবে এবং এই ভাবে এগুলি ব্যাখ্যা মূলক ভাবে এগোতে থাকবে সুতরাং ফার্স্ট ডেপথ সার্চ এর এটি হল সুবিধা কিন্তু গুণ হলএর সুবিধা আমি প্রস্থ প্রথম সার্চ এর জন্য এখানে যোগ চিহ্নটি লিখব এটি এই কারণে যে প্রস্থ প্রথম সার্চ শুধুমাত্র সার্চ স্পেস এ ধীরে ধীরে খন্ডে খন্ডে জমা হয় যে স্তরেই গোল স্পেস বা গোল লোডটি ঘটে এটি সেই পাথ টিকে খুঁজে বার করে মূলত লক্ষ্য লোড পর্যন্ত যার অর্থ হল এটি লক্ষ্য পর্যন্ত সব থেকে ছোটো পাথটি খুঁজে বার করে এবং আমি আশা করছি তোমরা দুটি উদাহরণ তৈরী করে নিজেদেরকে বোঝাতে পেরেছ যদি না পেরে থাক মূলত তাহলে দয়া করে গিয়ে সেটি করো এগুলি হল শেষ বার আমরা এটাই করে ছিলাম দুটি জিনিস আছে যা আমরা আজকে করতে চাই একটি হল এটি দেখা যে আমরা একটি অ্যালগরিদম পাই কিনা যা এই সুবিধা দুটি কে একত্রিত করতে পারবে এবং অন্যটি হল এই সময়ের জটিলতাকে জানার চেষ্টা করা কোনোভাবে যদি তোমার কাছে একটি ব্যাখ্যা মূলক অ্যালগরিদম থাকে তাহলে মূলত কেউ সেটা গ্রহন করবে না কারণ এটি দিয়ে মূলত তুমি খুব ছোটো সমস্যা গুলির সমাধান করতে পারবে কোনো উল্লেখযোগ্য সমস্যা নয় প্রথমে দেখা যাক কারোর কাছে কী কোনো অ্যালগরিদম আছে কেউ কী এটা নিয়ে চিন্তা করেছে যা গভীরতা প্রথম এবং ব্রেথ ফার্স্ট এর ধর্ম দুটিকে একত্রিত করবে যার অর্থ হল আবশ্যক রৈখিক স্পেস কিন্তু একটি সন্তোষজনক সমাধান নিশ্চিত রূপে দেবে সুতরাং আমি ধরে নিলাম যে তোমরা আমার বই এখনো অবধি পড়ছ না চলো কয়েকটি ভিন্ন প্রকার কে আমরা দেখি যে অ্যালগরিদম গুলি আজকে আমরা করলাম সে গুলি হল ব্লাইন্ড সার্চ অ্যালগরিদম যার অর্থ হল দিশার কোনো ধারণা এদের নেই এরা সবসময় যদি এদের কোনো স্টেট স্পেস দেওয়া হয় যদি এটি স্টার্ট স্টেট হয় এবং লক্ষ্য স্টেট এই স্টেট স্পেস এই কোথাও থাকে তাহলে অ্যালগরিদম টির আচরণ একই হবে সুতরাং এটি প্রথমে পিছনের দিকে যাবে অন্য কিছু দেখবে পিছনের দিকে যাবে অন্য কিছু দেখবে এবং এইভাবে ব্রেথ ফার্স্ট নিচের দিকে যেতেই থাকবে যতক্ষণ না এটি বিস্তার করে লক্ষ্যটি এখানে থাকতে পারে এখানে থাকতে পারে বা লক্ষ্যটি এই ধারে থাকতে পারে মূলত তাতে কিছু যায় আসে না সুতরাং আমাকে একটা বা দুটো নতুন অ্যালগরিদম উপস্থাপিত করতে দাও একটি কে আমরা গভীরতা সীমাবদ্ধ বলব এটি বলে যে গভীরতা প্রথম সার্চ এ কিছু বিভিন্নতা আছে এবং এই বিভিন্নতা হল যে আমরা গভীরতাকে সীমাবদ্ধ করছি 20 ধাপের বেশী যাবে না 40 ধাপের বেশী যাবে না বা যাই সীমাবদ্ধতা হোক সেটি দিচ্ছি এবং বলছি সুতরাং আমরা কী করলাম আমরা সার্চ কে এখানে কোনো স্তরে আটকে দিলাম এবং বললাম যে এই কাটা সার্চ স্পেস এ গভীরতা প্রথম সার্চ করতে এই অ্যালগরিদম এর বৈশিষ্ট্য কী গভীরতা সীমাবদ্ধ ডেপথ ফার্স্ট সার্চ হল স্পেস এ রৈখিক কারণ শুরু করার জন্য এটি ডেপথ ফার্স্ট সার্চ এটি সম্পূর্ণ কে হ্যাঁ বলছে কেন হ্যাঁ হবে সম্পূর্ণ র অর্থ কী আমরা বলেছি যে যদি কোনো পাথ থাকে দেখো এই গভীরতা সীমা হল এমন কিছু যা তোমরা ধার্য করেছ এটি সমস্যা থেকে আসেনি লক্ষ্যটি এখানেই কোথাও থাকতে পারে গভীরতা সীমাবদ্ধতা কী গভীরতা সীমাবদ্ধতা বলে যে এটি একটি এর মত এই রেখার উপরে যায়ে না সুতরাং তুমি যদি লক্ষ্যটি এর মধ্যেই পাও তাহলে তোমরা সমাধানটি পেয়ে যাবে কিন্তু লক্ষ্যটি যদি এর বাইরে কোথাও থাকে যেমন এখানে বা এখানে কোথাও থাকে তাহলে তুমি সমাধানটি পাবে না সুতরাং অবশ্যই এটি সম্পূর্ণ নয় কিন্তু এটি দক্ষ সম্মুখীন কারণ এটি ডেপথ ফার্স্ট সার্চ এখন চলো এর একটি প্রকার করে দেখি এমন একটি অ্যালগরিদম করি যেখানে আমরা বলি যে গভীরতা সীমাবদ্ধতা শূন্যের সমান সুতরাং এটি একটি নতুন অ্যালগরিদম লিখছি আমরা গভীরতা সীমাবদ্ধতা শূন্য দিয়ে আরম্ভ করছি এর পরে আমরা বলছি যে যখন লক্ষ্য পাওয়া যাচ্ছে না এই অ্যালগরিদমটি কর এগুলিকে আমরা d b d f s বলতে পারি এবং ধর বলছি এটি একটি গভীরতা সীমাবদ্ধতা d b সুতরাং এখানেও d b ব্যবহার করতে পারি এটি একটি অ্যালগরিদম এর একটি যুক্তি অবশ্যই থাকবে এটি একটি স্টার্ট নোড বা কিছু নেয় কিন্তু সেটিকে আমরা গুপ্ত বা লুকানো যা কিছু ধরে নিতে পারি সুতরাং যখন লক্ষ্য পাওয়া যাচ্ছে না তখন গভীরতা সীমাবদ্ধ ডেপথ ফার্স্ট সার্চ টি ডি বি দিয়ে করো সুতরাং শূন্য মানে হল তুমি শুধুমাত্র স্টার্ট নোড টি নিরীক্ষণ করো এক মানে হল তুমি একটি স্তর আরো গভীরে যাও দুই মানে হল তার মধ্যে দুটি স্তর আরো গভীরে যাও এবং তার পরে তুমি বলছ সুতরাং আমরা এটিকে একটি লুপ এ ঢোকাচ্ছি সুতরাং এটি একটি নতুন অ্যালগরিদম এই অ্যালগরিদমটি কী এটিকে বলা হয় এটি একটি অত্যন্ত সুপরিচিত অ্যালগরিদম সুতরাং আমি এটিকে এখানে লিখব যদি আমাদের আরো জায়গার প্রয়োজন হয় ইটেরেটিভ যা এই অ্যালগরিদমটি ইঙ্গিত করছে সুতরাং এটিকে ইটেরেটিভ ডিপেনিং বলা হয় প্রত্যেকটি সাইকেল এ তুমি গভীরতা সীমাকে এক করে বাড়াও এবং তার পরে ডেপথ ফার্স্ট সার্চ টি করো সুতরাং পুনরাবৃত্তির মাধ্যমে তুমি এই সীমা টিকে গভীর করছ যেখানে তুমি সার্চ করবে আর যেহেতু আমরা গভীরতা প্রথম সার্চ টি করছি সেহেতু এটিকে ডেপথ ফার্স্ট ইটেরেটিভ ডিপেনিং বলা হয় যেটিকে জনপ্রিয় ভাবে ডি এফ আই ডি বলা হয়ে থাকে এটি অ্যালগরিদম ডি এফ আই ডি সুতরাং প্রথমে আমাদের বুঝতে হবে যে অ্যালগরিদমটি কি আমরা এই গভীরতা সীমা ডি এফ এফ এস এর একটি পর্যায়ক্রম করছি যা গভীরতা শূন্য থেকে শুরু হচ্ছে এবং তার পরে গভীরতা এক গভীরতা দুই এবং গভীরতা তিন এবং এইভাবে এগোচ্ছে এই অ্যালগরিদমটি র ধর্ম কি সুতরাং আমরা আর কিছুক্ষণের মধ্যে সময়ের জটিলতার বিষয়টিতে আসব চলো আমরা এখন স্পেস এর কথায় আসি গুণের কথা বলি এই দুটো মাত্রায় আমরা এখানে আগ্রহী কারণ ব্রেথ ফার্স্ট আমাদের একটি সুনিশ্চিত সন্তোষজনক সমাধান দিয়েছে এটি গুণের দিক দিয়ে ভালো গভীরতা প্রথম ছিল পর্যাপ্ত জায়গার এটির শুধুমাত্র রৈখিক স্পেস দরকার হয় ডি এফ আই ডি এর ব্যাপারটি কী স্পেস জটিলতা যখন আমরা বলছি স্পেস জটিলতা তার অর্থ হল ওপেন এর আকার এই প্রচলনটি আমরা অনুসরণ করে আসছি এটি ডি এফ এস এর মতই কেন সব থেকে সহজ কারণ টির জন্য যে এটা অবশ্যই ডি এফ এস এটি একটি মাত্র ডি এফ এস নয় এটি অনেক গুলি ডি এফ এস প্রত্যেক বার তুমি একটি আলাদা ডি এফ এস একটি আলাদা গভীরতা সীমা দিয়ে কর কিন্তু তুমি ডি এফ এস ই করছ সুতরাং স্পেস হল রৈখিক কারুর কী এ বিষয়ে কোনো সন্দেহ আছে তোমরা তাহলে এখনি স্পষ্ট করে নাও এটি শুধুমাত্র এই লুপ এর প্রত্যেকটি সাইকেল এ কতগুলি ক্রমের গভীরতা প্রথম সার্চ টি করছে এটি একটিই ডেপথ ফার্স্ট সার্চ করছে কিন্তু এটি ডেপথ ফার্স্ট সার্চ করছে সুতরাং এটির গভীরতা প্রথম সার্চ এর স্পেস জটিলতা র প্রয়োজন নিশ্চয়ই পরবে যেটি মূলত রৈখিক গুণের ব্যাপারটি কি এটি সম্পূর্ণতা নয় এটি কী একটি সন্তোষজনক সমাধান সুনিশ্চিত করে এটি কী একটি সব থেকে ছোটো পাথ দেওয়া সুনিশ্চিত করে এখানে কোনো নির্ভর করার ব্যাপার নেই আমি এখানে সম্পূর্ণ অ্যালগরিদমটি দিয়েছি তোমাদেরকে আমার প্রশ্নটি হল যে এই অ্যালগরিদমটি কী একটি সুনিশ্চিত সন্তোষজনক সমাধান দেয় এর পিছনে তর্কটি কী এই হ্যাঁ এর পিছনের তর্ক কী কেউ কী বলতে ইচ্ছুক এটি কিভাবে সুনিশ্চিত করে এর উত্তরটি হল এই অ্যালগরিদম টির আচরণ কী তুমি যদি এই নতুন নোড টি দেখো তাহলে এই অ্যালগরিদমটি কী করছে এটি অনেক নোড কে পুনরায় নিরীক্ষণ করতে চলেছে সুতরাং আমরা বলটি পারি যে আমাদের একটি সার্চ ট্রি আছে যাতে আমরা s দিয়ে শুরু করি তার পর প্রথম বারে আমরা শুধু s কে দেখি এর পরে দ্বিতীয় বারে আমরা এস এ বি সি র দিকে দেখি এর পরে তৃতীয় বারে আমরা দেখি ডি ই এফ এবং এইভাবে যায় এই তৃতীয় বারে ক্রমটি কী সুতরাং প্রথম বারে এটি র শুধু এস কে নিরীক্ষণ করা উচিত প্রথম সাইকেলে দ্বিতীয় সাইকেলে সেকেন্ড cycle এস তার পরে এস এ বি সি এটি এই ক্রমেই নিরীক্ষণ করবে তৃতীয় বারে এটি এস এ তারপর এ তারপর বি তারপর ই তারপর এফ তারপরে বি এবং বি এর আসলে যা শিশু থাকবে তাদের নিরীক্ষণ করবে সুতরাং প্রথম সাইকেলে এটি শুধুমাত্র s কে নিরীক্ষণ করে দ্বিতীয় সাইকেলে এটি শুধুমাত্র এস ধাপ পর্যন্ত সার্চ করে তার পরে এ তার পরে বি তার পরে সি তার পরে ডি তার পর ই তার পর এফ তার পরে বি এর শিশুদের তার পরে সি এর শিশুদের এই নির্দিষ্ট ক্রমে গভীরতা প্রথম ক্রম কিন্তু তুমি যদি এখন সেই ক্রম্ কে চিহ্নিত করতে চাও যেখানে এটি প্রথম বার একটি নোড এর সাথে যুক্ত হয় তাহলে তুমি দেখবে যে এস এর সাথে প্রথম সাইকেলে যুক্ত হয় এর পরে এ বি এবং সি দ্বিতীয় সাইকেলে তার পরে ডি ই এবং এফ তৃতীয় সাইকেলে এবং এইভাবে এই ক্রমে এটি নোড গুলির সাথে যুক্ত হয় তোমরা যদি এই লাল বৃত্তের মধ্যের ক্রম টিকে দেখো তাহলে দেখতে পাবে এস এ বি সি ডি ই এবং এফ এস এ বি সি ডি ই এবং এফ এটি হল ডেপথ ফার্স্ট সার্চ এর ক্রম এবং যদি এটি লক্ষ্য কে খুঁজে পায় তাহলে সে মূলত লক্ষ্যে পৌঁছানোর একটি ছোটো পাথ খুঁজে পেয়েছে কারণ আমরা জানি যে এই ক্রমে স্তরের ক্রমে ডেপথ ফার্স্ট সার্চ টি সবসময় ছোটো পাথ টি খুঁজে পায় সুতরাং আমার মনে হয় তোমরা নিজেদের বোঝাতে পেরেছ যে এই অ্যালগরিদমটি ডি এফ আই ডি কিভাবে আচরণ করে ডি এফ আই ডি আমাদের আকাঙ্খিত দুটি জিনিসকে একত্রিত করে যে দুটি হল স্পেস টি রৈখিক হবে যেটি ছিল ডেপথ ফার্স্ট সার্চ এবং গুণ যেখানে তুমি সন্তোষজনক সমাধান পাবে সেটি হল ব্রেথ ফার্স্ট সার্চ এটি আমাদের আসলে এটাই দিচ্ছে তোমরা বলতে পারো যে এটি আসলে ডেপথ ফার্স্ট সার্চ এর পর্যায়ক্রম যেটি ব্রেথ ফার্স্ট সার্চ এর ছদ্মবেশ কারণ এর আচরণ খুঁজে পাওয়া পাথ এর ক্ষেত্রে ডেপথ ফার্স্ট সার্চ যা করেছে তার সমান হবে এবং যে সর্বপ্রথম স্তরে এই লক্ষ্যটি দেখা গিয়েছিল এটি সেটিকে খারিজ করে দেবে কারণ আমরা জানি এটি সব থেকে ছোটো পাথ টি খুঁজে পেয়ে গেছে কারুর কোনো প্রশ্ন আছে ছাত্র আমি এখানে কী লিখেছি না যখন লক্ষ্য পাওয়া যায় না সুতরাং কিছু তথ্য এখানে নেই ধরে নি যে এটি একটি সসীম গ্রাফ এটি একটি অসীম গ্রাফ এটি অনুসন্ধান করতেই থাকবে সুতরাং আমরা ধরে নি যে এটি একটি সসীম গ্রাফ তাহলে আমি এটিকে তোমাদের জন্য একটি ছোটো অনুশীলন হিসাবে রেখে দেব খুঁজে বার করার জন্য যে কোন সময়ে কোনো নতুন নোড যুক্ত করা হয়নি যার অর্থ হল তুমি যদি পরের স্তরটিকে নিরীক্ষণ কর যদি কোনো নতুন নোড না থাকে তাহলে তুমি সম্পূর্ণ গ্রাফ টিকে নিরীক্ষণ করেছ যদি তুমি সম্পূর্ণ গ্রাফ টিকে নিরীক্ষণ করে থাক তাহলে এটি বিফলতা দেখাবে কিন্তু সেই সময় অবধি এটিকে গভীরতর হতে হবে এবং অনুসন্ধান করে যেতে হবে যতক্ষণ না এটি লক্ষ্য কে খুঁজে পাচ্ছে ছাত্র লক্ষ্য পর্যন্ত ট্রি এর উচ্চতার যা সংখ্যা এটি কোনো ট্রি নয় আমরা জানিনা যে লক্ষ্যটি কোথায় এটাই হল সমগ্র অনুসন্ধানের ধারণাটি আমরা কোনো একটি স্পেস এ আছি এবং আমরা মুভ জেন ফাংশানটি ব্যবহার করে স্পেস টিকে কাজে লাগাচ্ছি এবং আমরা লক্ষ্য পর্যন্ত একটি পাথ খুঁজে বার করার চেষ্টা করছি সুতরাং প্রথমত আমরা এটাও জানি না যে লক্ষ্যটি আছে কী না উদাহরণস্বরূপ সেই আট পাজেলে আমি হয়ত তোমাদের একটি লক্ষ্য স্থিতি দিলাম যেটিতে পৌঁছানো যায় না এবং দ্বিতিয়ত আমরা জানি না এটি কোথায় আছে কোন স্তরে আছে সুতরাং সম্পূর্ণ ধারণাটি হল পাথখুঁজে বার করার তোমরা জানো যে এই ইটরেটিভ অ্যালগরিদম গুলি একটি দাবা খেলার স্থিতিতে প্রণীত হয়েছিল এবং যখন আমরা এআই এর ইতিহাসের দিকে দেখছিলাম তখন দেখেছি যে দাবা খেলা অনেক আগেই এ আই এর মানুষদের সাথে একত্রিত হয়েছিল এবং তারা টুর্নামেন্ট এর শর্তের অন্তর্গত টুর্নামেন্টের খেলার প্রোগ্রাম গুলি তৈরী করতে চেয়েছিলেন তোমাদের মধ্যে যারা দাবা খেল তারা জানবে যে টুর্নামেন্ট শর্ত গুলি হল যে তোমাকে মূলত একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে নির্দিষ্ট সংখ্যক চাল চলার জন্য সুতরাং খেলোয়াড়কে বরাদ্দ করা সময়টি মূলত স্থির এখন আমরা গেম প্লেয়িং প্রোগ্রাম গুলি এই কোর্স এর পরের দিকে দেখব কিন্তু মূলত তারা এক প্রকারের ট্রি কেই কাজে লাগিয়েছিল তারা গভীরতার বিভিন্ন স্তর অবধি একটি ট্রি কে কাজে লাগাতে পারত অন্বেষণ যত গভীর হত সুতরাং একটি ট্রি কে অন্বেষণ করা মানে হল মূলত তুমি সমন্বয় গুলির অন্বেষণ করছ যদি আমি এই চালটি দি তাহলে বিরোধী প্রতিযোগী এই চালটি দেবে যদি আমি এই চালটি চলি তাহলে সে এই চালটি দেবে এবং এই ভাবে সুতরাং অবশ্যই এই বিশ্লেষণটি তুমি আসলে খেলা শেষ হওয়া পর্যন্ত যে কোনো স্তরে করতে পারো কিন্তু সেটি বাস্তবে সম্ভব নয় তুমি এই বিশ্লেষণটি কর এবং তার পরে বিচার কর যে কোন চালটি দিলে ভালো হয় এখন দাবা খেলার প্রোগ্রাম গুলিতে তুমি যদি টুর্নামেন্ট শর্তের অন্তর্গত খেল তাহলে তোমাকে অবগত হতে হবে যে তোমার কাছে কতটা সময় আছে সুতরাং ইটরেটিভ গভীর অ্যালগরিদম গুলি এই পরিস্থিতিকে প্রণীত করত তোমরা এই অ্যালগরিদমটি শিখলে এবং যতক্ষণ সময় দেয় এটিকে গভীর থেকে গভীরে যেতে দাও হঠাৎ যদি অভিহিত অ্যালগরিদমটি বা অভিহিত প্রোগ্রামটি জানতে পারে যে সময় পেরিয়ে যাচ্ছে এটি বলবে যে আমাকে সব থেকে ভালো চালটি বলো এবং এটি শ্রেষ্ঠ চালটি খেলবে সুতরাং আমরা আবার ইটরেটিভ গভীর কে দেখছি বা আমরা অন্তত এটির উল্লেখ করব এবং আবার গেম প্লেয়িং অ্যালগরিদমটির দিকে দেখব এখন ছাত্র সুতরাং তুমি বলছ যে আমি প্রস্থ প্রথম সার্চটি করছি না কেন কিন্তু আমি প্রস্থ প্রথম সার্চটি করছি না এর কারণ হল যে এটিকে এই সম্পূর্ণ জিনিসটিকে সঞ্চিত করতে হবে ব্রেথ ফার্স্ট সার্চ এর ওপেন তালিকাটি কি ওপেন তালিকাটি খানিকটা এই রকম এই ট্রি এর উপর দিয়ে এবং এটি একটি আকার সুতরাং প্রস্থ প্রথম সার্চ এর breadth first search সার্চ সীমান্ত আসলে এরকম দেখতে এটি যত ঘভিরে যায় তত দ্রুত বৃদ্ধি পেতে থাকে আমরা জানি যে নোড এর সংখ্যা মূলত ডি তে আছে সুতরাং আমরা প্রস্থ কে ডি নোডে সঞ্চিত রাখতে চাইছি না সুতরাং প্রস্থ প্রথম সার্চটি না করার এটি একটি কারণ সুতরাং আমরা গভীরতা প্রথম সার্চটি করছি সুতরাং ছাত্র আগেই দেখা হয়ে গেছে কিন্তু তোমাদের কাছে কী বিকল্প আছে সুতরাং তোমরা যদি এটিকে নিয়ে আরেকটু ভাব তাহলে দেখবে যে দেখো আমি বুঝতে পারছি যে তুমি কী বলতে চাইছ তুমি বলতে চাইছ যে এস থেকে আবার করে সব শুরু করার অর্থ কী হতে পারে কিন্তু এছাড়া কথা থেকে শুরু করবে প্রস্থ প্রথম সার্চ এ তুমি সব নোড গুলিকে নিরীক্ষণ করে ফেলতে এবং তার পরে তাদের শিশুদের করতে এরা হল শিশুরা এরা ওপেন এ থাকবে কিন্তু এখানে আমরা মূলত তাদের পাচ্ছিনা সুতরাং তোমাকে এটা নিয়ে একটু ভাবতে হবে আমরা যখন মূলত প্রথমে ডি এফ ডি এফ আই ডি র দিকে দেখি হ্যাঁ এটি একটি খুব প্রচলিত সন্দেহ থাকে সুতরাং আমরা এই অতিরিক্ত কাজটি করছি কোন অধিক কাজটি করছি আমরা কতগুলো পর্যায়ক্রম সার্চ গুলি করছি যেখানে আমরা প্রত্যেকটি স্তরে সম্পূর্ণ ট্রি টিকে নিরীক্ষণ করছি প্রথমে স্তর এস অবধি এখানে তার পরে এই সম্পূর্ণ ট্রি তার পরে এই সম্পূর্ণ সাব ট্রি তার পরে এই সম্পূর্ণ ট্রি এবং এই ভাবে সুতরাং অবশ্যই আমরা অতিরিক্ত দামটি দিচ্ছি এই খরচ টি কী উপযুক্ত কী লাভ এখান থেকে আমরা পাচ্ছি যে লাভ গুলি পাচ্ছি সেগুলি হল যে আমরা রৈখিক স্পেস পাচ্ছি সন্তোষজনক সমাধান পাচ্ছি এই অতিরিক্ত দামটি হল সেই দাম যা তুমি সব নোড গুলিকে নিরীক্ষণ করার জন্য দিচ্ছ যেগুলি এই বৃত্তে বার বার নেই সুতরাং এস আমরা আবার এখানে দেখছি এখানে দেখছি আবার এখানে দেখছি আমরা এখানে দেখেছি আমরা আবার এখানে দেখছি এই পুরো গণনাটি হল ডি এফ আই ডি র সময়ের জটিলতা র পরিমাপের গণনা কারো আমরা দেখছি যে এটি সব নোড গুলিকে গণনা করছে সুতরাং এই অতিরিক্ত খরচটি কত এটি কী উপযুক্ত এটি হল প্রশ্ন তোমাদের অনুভূতিটি কী সুতরাং আমি আবার বলছি যে ডি এফ আই ডি তে আমরা একটি নির্দিষ্ট স্তর অবধি সার্চ করি ধর এই স্তরটি অবধি কোনো গভীরতা সীমার জন্য আমরা ডি এফ আই ডি করি এবং এর পরে পরবর্তী স্তরের এই নোড গুলিকে নিরীক্ষণ করি আমরা এই সম্পূর্ণ ট্রি টিকে আবার সার্চ করি এমনকি গভীরতার জন্য আমরা এটিকেও সার্চ করি এই নতুন নোড এর সেট গুলির নিরীক্ষণ করার জন্য এই ছায়াময় অংশটি হল আমাদের অতিরিক্ত কাজ যা আমরা করছি এই অতিরিক্ত কাজটি কত এটি উচ্চ না নিম্ন আমি তোমাদের একটি সহজ প্রশ্ন করি সুতরাং আমরা আমাদের ট্রি এর অধ্যয়নে ফিরে গেছি এবং তোমরা হয়ত অন্য কোর্স এ তথ্য কাঠামোতে এগুলি করেছ আমায় শাখা গুণক বি এর একটি যে কোনো ট্রি নিতে দাও এবং আমরা একটি সম্পূর্ণ নিচ্ছি সুতরাং এই যুক্তির নিমিত্তে আমরা ধরে নেব যে এই ট্রি টি সম্পূর্ণ যার অর্থ হল যে বিশ্লেষণের নিমিত্তে প্রত্যেকটি অভ্যন্তরীণ নোড এর বি শিশু আছে যেটি আসলে নয় তা আমরা জানি উদাহরনস্বরুপ আট পাজেল এর কোনায় যখন এই শূন্যস্থানটি কোনার দিকে থাকে শুধুমাত্র দুটি ধাপ আছে যা তোমরা করতে পারো অন্যদিকে যখন শূন্যস্থানটি কেন্দ্রে আছে তখন তোমরা ৪তি ধাপ করতে পারো সুতরাং অবশ্যই শাখা গুণক টি কনস্ট্যান্ট নয় কিন্তু বিশ্লেষণের নিমিত্তে আমরা ধরে নি যে শাখা গুণক টি বি এবং এটি কনস্ট্যান্ট সুতরাং এটাই হল সেই সীমান্ত যা আমরা দেখছিলাম সুতরাং যেটি হল এই ট্রি এর কতগুলি পাতার সেট যেগুলি এই সার্চ সীমান্তে আছে এবং এবং এই ট্রি এর অভ্যন্তরীণ নোড internal নোড আই হল সেই নোড গুলি যা আমরা আবার দেখছি শুধুমাত্র এই এল নোড কে নিরীক্ষণ করার নিমিত্তে যেকোনো প্রদত্ত স্থিতিতে এটি গভীরতা প্রথম সার্চ টি করত যা শুধু এই এল নোড গুলিকে নিরীক্ষণ করে করা যেত ডি এফ আই ডি কী করছে এটি আই এবং এল নোড গুলিকে নিরীক্ষণ করছে এটি এই অতিরিক্ত কাজটি করছে এটি এই সমগ্রটি করছে প্রশ্নটি হল গভীরতা টির আমাদের এই দৈত্যটি র মধ্যেকার একটি অন্তর্দৃষ্টি দেওয়া উচিত সুতরাং আমি একটা সুন্দর যুক্তি দি অবশ্যই তোমরা এটি কোনো কোর্স এ করে থাকবে একটি সম্পূর্ণ ট্রি তে পাতা গুলির সাথে অভ্যন্তরীণ নোড গুলির অনুপাত কী কিন্তু আমার মনে আছে গণিতে আই আই টি বম্বে র অধ্যাপক কে জোশী K Joshi একটি খুব সুন্দর যুক্তি দিয়েছিলেন এবং যে টুর্নামেন্ট টি চলছে সেটি তোমরা কল্পনা করতে পারো সুতরাং যেহেতু শাখা গুণক বি আমরা ধরে নেব যে এটি একটি 100 মিটারের দৌড় বা এই ধরনের কিছু এবং কোনো নোট এ বি শিশুরা আছে সুতরাং কোনো সার্চ এর জিনিসকে একটি খেলা বা একটি দৌড় হিসাবে দেখা যেতে পারে যদি এটি বাইনারি হত তাহলে আমি টেনিস টুর্নামেন্ট এর কথা বলতাম কিন্তু এটি বাইনারি নয় এটি শাখা গুণক বি সুতরাং আমরা ধরে নি যে এটি একটি 100 মিটারের দৌড়ের মত এবং বি লোকেরা হিট এ প্রতিদ্বন্দ্বিতা করছে এবং শীর্ষ থেকে মূলত এক জন কে বেছে নেওয়া হয়েছে সুতরাং এটাই হল এই প্রতিযোগিতার প্রকৃতি সুতরাং এখানে মোট এল প্রতিযোগী আছে এবং প্রত্যেক অভ্যন্তরীণ নোড এ আই আছে এখানে কী ঘটছে যে প্রত্যেকটি অভ্যন্তরীণ নোড হিট এ প্রত্যেক অভ্যন্তরীণ নোড এ বি এর থেকে একজন এগিয়ে যায় এবং বি মাইনাস এক আসলে অপনীত হয় এবং শেষে অবশ্যই একজন বিজেতা থাকে এবং বাকি দের জন্য আমি পরাজিত শব্দটি ব্যবহার করতে পারি কী না আমরা বলতে পারি যে তারাও দৌড়ে ছিল সেটাই বলা ভালো হবে সুতরাং তোমরা এটা যদি একটু ভাব তাহলে দেখবে যে মোট প্রতিযোগীর সংখ্যা তৈরী হল এল যেটি হল পাতার সংখ্যা একটি বিশ্ব টুর্নামেন্টে সুতরাং এগুলিকে বিজয়ী ট্রি ও বলা হয়ে থাকে তোমরা কোথাও এটা পড়ে থাকতে পারো আসলে এল সমান সমান বি মাইনাস ওয়ান গুণ আই যোগ ওয়ান সুতরাং এর জন্য যুক্তিটি কী অবশ্যই তোমরা ইনডেক্সসেশন করে প্রমাণ করতে পারো আমাদের ঝোঁক গাণিতিক দিকে বেশী কিন্তু এই যুক্তিটি হল শুধু টুর্নামেন্ট এর যুক্তি এটি বলে যে প্রত্যেকটি অভ্যন্তরীণ নোড এ বি মাইনাস ওয়ান খেলোয়াড় অপনীত হয় সুতরাং যদি অভ্যন্তরীণ নোড এর সংখ্যা আই হয় তাহলে বি মাইনাস ওয়ান গুণ আই হবে মোট অপনীত হওয়া খেলোয়াড়ের সংখ্যা যেটি অবশ্যই এল মাইনাস ওয়ান এবং এই ভাবে একজন বিজেতা হয় সুতরাং মোট প্রতিযোগীর সংখ্যা এটি আমাদের দেয় এবং এটি আমাদের আই এবং এল এর মধ্যেকার সম্পর্ক সম্বন্ধে জানায় সুতরাং তুমি লিখতে পারো যে আই সমান সমান এল মাইনাস ওয়ান ভাগ বি মাইনাস 1 এবং এর পরে তুমি গণনা করতে পারো এল যোগ আই ভাগ এল যেটি হল সেই অনুপাত যা আমরা দেখছি এটি হল সেই পরিমাণ অতিরিক্ত কাজ যা ব্রেথ ফার্স্ট সার্চ এর এর তুলনায় ডি এফ ডি আই করছে ব্রেথ ফার্স্ট সার্চটি শুধুমাত্র এল নোড গুলিকে নিরীক্ষণ করত শুধু এই সীমা র নোড গুলিকে ডি এফ ডি আই এই সমগ্র ট্রি টিকে নিরীক্ষণ করছে এটি হল মূলত এল যোগ আই নোড সুতরাং যদি তুমি এটি লেখ এটিকে প্লাগ করলে এবং একটু সরল করলে দেখতে পাবে যে এটি বড় এল এর জন্য ডি এর পরে ডি মাইনাস ওয়ান উপযুক্ত ভাবে এই ছোটো গুণক এল এর সাথে বাদ হয়ে যাবে সুতরাং আমরা কী বলছি আমরা বলছি যে ব্রেথ ফার্স্ট সার্চ এর এর তুলনায় যে পরিমাণ কাজ ডি এফ ডি আই করছে মূলত তুচ্ছ ভাবে মূলত শুধু ডি এর পরে ডি মাইনাস ওয়ান গুণ এবং এটি তোমাদের কাছে আশ্চর্যজনক হওয়া উচিত নয় কারণ এটি এই প্রস্থের বিস্ফোরণের প্রকৃতি এর পর আমাদের কাছে এই স্তরে bd নোড গুলি আছে এবং সব অভ্যন্তরীণ নোড গুলি b d 1 সুতরাং তুমি যদি এর পরে মাইনাস ওয়ান কে উপেক্ষা কর বলতে গেলে বড় বা বড় শাখার গুনক এর জন্য তুমি এটি উপেক্ষা করতে পারো এটি মোটামুটিভাবে বি মাইনাস 1 গুণ যেটি আমরা এখানে যা লিখেছি তাই সুতরাং ট্রি এর আরো গভীরে গেলে পাতা গুলির সংখ্যা হবে বি মাইনাস 1 গুণ এটি হল সেই সমগ্র নোড গুলি যা তোমরা আগে দেখেছ যা কিছু তোমরা আগে করেছ সেটি আগে করা জিনিস গুলির তুলনায় মূলত এই স্তরে অনুভূত হয় সুতরাং আগে যা তোমরা করেছ সেটি হল অতিরিক্ত কাজ যা ডি এফ আই ডি করছে এটি হল মূলত শুধু এই নোড গুলিকে বারবার করে দেখা এবং তুমি যদি এই যুক্তিটি পড় তাহলে দেখবে যে ডি এফ আই ডি র সময়ের জটিলতা ব্রেথ ফার্স্ট সার্চ এর থেকে উল্লেখযোগ্য ভাবে বেশী নয় আমরা দেখেছি যে ব্রেথ ফার্স্ট সার্চটি এর থেকে একটু বেশী সুতরাং বি এফ এস টু ডি এফ এস ছিল বি যোগ 1 এর পরে বি বা এই ধরনের কিছু প্রস্থ প্রথম সার্চটি ডেপথ ফার্স্ট সার্চ এর একটু বেশীই করছিল এবং ডি এফ আই ডি ডি এফ এস এর থেকে একটু বেশী করছিল এবং কী সুবিধা আমরা পাচ্ছি আমাদের রৈখিক স্পেস করতে দেওয়া হচ্ছে এবং আমরা সুনিশ্চিত সন্তোষজনক সমাধান পাচ্ছি সুতরাং এটি একটি খুব সুন্দর অ্যালগরিদম এটির সম্পর্কে একটু ভাব আমাদের পরের প্রশ্নে যাওয়ার আগে যে আমরা কিভাবে সময় জটিলতার কাছে পৌঁছাতে পারব আমরা যা করেছি আমি এটিকে একটু আলোচনা করব রিমুভ সিন রিমুভ সিন কী বলা হচ্ছে যে প্রত্যেকটি নতুন শিশু যেগুলি উত্পন্ন করা হয়েছে বা প্রত্যেকটি নতুন নোড যা তোমরা উত্পন্ন করছ সেটি পরীক্ষা করে দেখো যে ক্লোস এ ইতিমধ্যেই উপস্থিত আছে কিনা আমরা ধরে নি যে আমাদের কাছে সাধারণ সঞ্চিত নোড গুলি আছে এবং এই নোড গুলির জোড়া আমাদের কাছে নেই সুতরাং এটিকে কিছুক্ষণের জন্য উপেক্ষা কর কিন্তু আমাদের কাছে সমগ্র আছে যা আমরা দেখে নিতে চাই যে ক্লোস্ড এ উপস্থিত আছে কিনা এটির খরচ কী বা জটিলতা কী আমরা কী সাধারণ পরীক্ষার জন্য ভারি দাম দিচ্ছি আমরা কী নোড এ নোড আগে এসেছি এটি করার অ্যালগরিদম টি কী সুতরাং কাজটি কী কাজটি কে একটি নতুন নোড n দেওয়া হল এবং নোড গুলির একটি তালিকা দেওয়া আছে যাকে তোমরা ক্লোস্ড বল যেটি হল সেই নোড যা আমরা আগে দেখেছি আমি তালিকা শব্দটি ব্যবহার করছি কিন্তু তাতে কিছু যায় আসে না n সেই সেট এ বা তালিকায় আছে কিনা এটি করার অ্যালগরিদম টি কী ছাত্র যার মধ্যে আমরা সঞ্চিত করতে পারি এবং দেখতে পারি যে এই নোড টির বিট আছে কিনা যেখানে আমরা সঞ্চিত করতে পারি যে এটি আগে দেখা হয়েছে কিনা সুতরাং এটি হবে ক্রম এক এক্স বার আমরা এটিকে কিছুক্ষণের মধ্যে পরিশুদ্ধ করব কিন্তু যদি তালিকাটিকে নেওয়া হয় আমরা কিভাবে করব আমাকে পর্যায়ক্রমে খুঁজতে হবে যার অর্থ হবে এটি ক্লোস্ড এর আকারে রৈখিক হবে এবং ক্লোস্ড গভীরতা হিসাবে কিভাবে যাচ্ছে মনে রেখো ক্লোস হল একটি পরিমাপ সুতরাং এই কারণেই যখন আমরা বলেছিলাম যে আমরা সময় জটিলতার কথা বলব আমরা তখন ক্লোস্ড এর আকারের সাথে অনুমান করে নেব যার অর্থ হল যে সংখ্যাক নোড আমাদের আছে ক্লোস্ড কী ক্লোস্ড হল একটি নোড যা আমরা আগে দেখেছি এবং আমরা বলেছি যে আমরা এটিকে ক্লোস্ড এর আকারের সাথে অনুমান করে নেব এবং সেখানে আমরা এটি ধরে নিচ্ছি যে ক্লোস্ড এ পরীক্ষা করা খরচ সাপেক্ষ নয় যখন ক্লোস এ পরীক্ষা করা খরচ সাপেক্ষ হবে যদি ক্লোস বিস্তারিত হতে থাকে তাহলে তাতে পরীক্ষা করা প্রত্যেক বার অধিক পরিমাণে কাজ করা হবে এটি করা তখন কঠিন হয়ে উঠবে সুতরাং আমি এখানে একটা পার্থক্য তৈরী করতে চাই যখন আমরা ধারণা মূলক ভাবে ক্লোস এর কথা একটি তালিকা হিসাবে ভাবি সমস্যা সমাধানের অ্যালগরিদম এর ক্ষেত্রে এটি ঠিক আছে কিন্তু যদি তুমি এটিকে তোমার সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার বা প্রোগ্রামার এর কাছে দিতে চাইছ তখন তুমি ক্লোস কে কিভাবে বাস্তবায়িত করবে সে ব্যাপারে আরো সচেতন হতে হবে সুতরাং অবশ্যই সেটটি কোনো ভাবে একটি ভালো ধারণা নয় সেট গুলিকে তোমাদের কোনো না কোনো ভাবে কার্যে পরিণত করতে হবে তালিকার ধারণাটি ভালো কারণ তালিকাটিকে তোমাদের নাকচ করতে হবে এবং ও যা বলল তার থেকে আমরা একটা সূত্র নেব যে আমরা কী এটি দ্রুত করতে পারি আমি বলছি না যে আমাদের একটি বিট গুণকের ক্ষেত্র তৈরী করতে হবে তোমার ওই উত্তরটি দেওয়ার সময় আরো উচ্চ স্বরে এবং আত্মবিশ্বাসের সাথে বলা উচিত ছাত্র একটি বাইনারি সার্চ এর সময় আমরা ধরে নেব যে প্রদত্ত সেটটি একটি শৃঙ্খলিত সেট কারণ তোমার কাছে এই জিনিসটি থাকতে হবে কিন্তু একটি হ্যাশ টেবিল এটির একটি যথাযথ সমাধান তোমাদের ক্লোস্ড কে একটি হ্যাশ টেবিল হিসাবে কাজে লাগাতে হবে যদিও আমরা এটিকে একটি তালিকা বলতে পারি কিন্তু শুধুমাত্র আলোচনার জন্য কিন্তু তোমরা যদি অ্যালগরিদমটি বাস্তবায়িত করতে চাও তাহলে ক্লোস একটি হ্যাশ টেবিল হওয়া উচিত এবং আমরা জানি যে গড়ে যদি তুমি তোমার হ্যাশ টেবিল টিকে সাজাও যদি তোমার হ্যাশ ফাংশনটি সন্দর ভাবে বাছা হয়ে থাকে তাহলে এটি মূলত সেখানে একটি গড় অনুমোদিত সময় দেবে আমরা ওপেন এ কিছু সময়ের মধ্যেই ফিরে আসব সুতরাং আমি এটির সম্বন্ধে দৈত্য বা পশু বলে বলতে থাকি সুতরাং এই সমস্যাটির আকার কি সুতরাং আমাকে এর সম্বন্ধে কিছু ধারণা দিতে দাও তোমরা যদি রুবিক্স কিউবটি দেখ মনে রেখো যে বি 18 এর সমান সমান এবং রুবিক্স কিউবটি একটি ভালো উদাহরণ যেখানে বি হল কনস্ট্যান্ট যে কোনো প্রদত্ত স্থিতিতে তুমি এই 18টি বিভিন্ন সম্ভাব্য ধাপ গুলি করতে পারো প্রত্যেকটি মুখের জন্য 3টি ধাপ আর এখানে 6টি মুখ আছে যদি তোমাকে 10 এর গভীরতা পর্যন্ত সার্চ করতে হয় যার অর্থ হল তুমি স্পেস টিকে গভীরতা 10 পর্যন্ত কাজে লাগাতে চাও তাহলে তুমি 1810 পেতে পারো যেটি 35 গুণ 1012 হয়ে যায় তুমি যদি রুবিক্স কিউব এর জন্য সার্চ কর যে কী হবে যদি আমি 10টি ধাপের সমস্ত সংযোগ গুলি করার চেষ্টা করি যেটি করতে পারে তাহলে তোমাদের মূলত 1012 স্টেটটি কী তার নিরীক্ষণ করতে হবে এবং একটি সমাধানের টিপিক্যাল দৈর্ঘ্য়টি কী রুবিক্স কিউব এর সমস্যাটির কোনো ধারণা কারুর আছে এটি 10 এর থেকে কম না বেশী এটি অধিকাংশ সময়ে 10 এর বেশী হয় তুমি যদি গভীরতা 20 এর জন্য সার্চ কর তাহলে সংখ্যাটি হয় 127 গুণ 1025 কিভাবে এই 1025 নোড গুলি নিরীক্ষণ করতে দীর্ঘ সময় লাগে তোমরা জানো যে আমাদের 1025 এর মত বড় সংখ্যার কোনো ধারণা নেই সুতরাং আমরা ধরি একটি খুব অস্পষ্ট গণনা করে আমরা বলতে পারি আমরা এক সেকেন্ডে দশ লক্ষ্য স্থিতি নিরীক্ষণ করতে পারি সুতরাং আমাদের 1019 সেকেন্ডের প্রয়োজন আমরা ধরে নি যে আমরা 6এর গুণক দিয়ে বা 60 দিয়ে ভাগ করতে চাই না আমরা ধরে নি যে এক মিনিটে 100 সেকেন্ড সুতরাং আমরা 1017 মিনিট পাব এবং ধর আমরা বলছি যে এক ঘন্টায় 100 মিনিট আছে এর পর আমরা 1015 ঘন্টা পাই ধরে নি যে এক দিনে 100 ঘন্টা আছে এর পরে আমরা 1012 দিন পাই 1012 দিন মানে কত দিন আমরা ধরে নি এক বছরে 1000 দিন আছে এটি হল 109 বছর অর্থাৎ মোটামুটি এক লক্ষ্য কোটি বছর তোমার কাছে যদি এমন একটি যন্ত্র থাকে যেটি এক সেকেন্ডে দশ লক্ষ্য ধাপ নিরীক্ষণ করতে পারে এবং এটিকে গভীরতা 20 পর্যন্ত নিরীক্ষণ করতে হবে তাহলে এই গণনা অনুসারে তোমার এক লক্ষ্য কোটি বছর লাগবে কিন্তু তুমি যদি আসল গণনাটি কর আমি বাড়িতে যেটি আসলে করে দেখেছি যে 8 10 1820 নোড নিরীক্ষণ করতে 40 লক্ষ্য কোটি শতাব্দী লাগে 10 গুণ 1025 নোড নিরীক্ষণ করতে 40 লক্ষ্য কোটি লাগে আমি নিশ্চিত যে তোমরা মূলত এত দীর্ঘ সময়ের অপেক্ষা করতে চাইবে না সুতরাং কিভাবে এটি হচ্ছে সেটি দেখার চেষ্টা করব মানুষেরা খুব সম্প্রতি কিছু প্রোগ্রাম লিখেছে যেগুলি মূলত একটি রুবিক্স কিউব এর সন্তোষজনক সমাধানটি বার করে দেবে এরা মূলত কিভাবে এটি করে সুতরাং এই প্রশ্নটির উত্তর করা যাক কিভাবে এই ব্যাখ্যা মূলক সময়ের জটিলতাকে আক্রমণ করা যায় তুমি কী মূলত এটাকে উন্নত করতে পারো সুতরাং আমরা এটি পরবর্তী ক্লাস এ করব এবং আমরা এখন একটি বিরতি নেব এবং আমরা যখন মূলত অনুসন্ধানমূলক সার্চ টি দেখব সুতরাং আমরা এখন একটি বিরতি নেব এবং পাঁচ মিনিটের মধ্যে ফিরে আসব